সফটওয়্যার টেস্টিং প্রফেসর রাজীব মাল Prof Rajib Mall ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর Indian Institute of Technology Kharagpur লেকচার - 13 Lecture - 13 পাথ্ টেস্টিং এই সেশনে স্বাগত জানাই এবং আমরা পাথ্ টেস্টিং সম্পর্কে আলোচনা করব পাথ্ টেস্টিংয়ে পাথ্ কভারেজ অর্জন করার জন্য আমরা টেস্ট কেসগুলোকে পরিকল্পনা করি বা আমাদের টেস্ট কেসগুলোর প্রয়োজন পড়ে আমরা এমনভাবে টেস্ট কেসগুলোকে ডিজাইন করি যাতে পাথ্ কভারেজ অর্জিত হয় কিন্তু সব সময় এই টেস্টেরগুলোকে ডিজাইন করা সম্ভব হয়না এর কারন আমরা জানবো কিন্তু আমাদের কাছে অন্ততপক্ষে টেস্ট কেসগুলো থাকা প্রয়োজন যেগুলো যেকোনো ইনপুট হতে পারে কিন্তু আমাদের এগুলো প্রয়োজন হবে এই রেনডম ইনপুটগুলোই জরুরী পাথ্ কভারেজ অর্জন করবে তাহলে পাথ্ কভারেজের সংজ্ঞা কি পাথ্ কভারেজের সংজ্ঞা হলো প্রোগ্রামের সমস্ত রৈখিকভাবে স্বতন্ত্র পথগুলো কার্যকর হয় এবং এখানে প্রোগ্রাম বলতে আমরা একটা ইউনিটকে বোঝাই এবং এখানে একটা ইউনিট হলো একটা ফাংশন সুতরাং পাথ্ কভারেজ অর্জন করার জন্য ফাংশনের মধ্যে সমস্ত রৈখিকভাবে স্বতন্ত্র পাথগুলো টেস্ট কেসগুলোর দ্বারা নির্বাহিত হয় কিন্তু এর থেকে যে জিজ্ঞাসাটি আমরা করতে পারি তা হলো এই রৈখিকভাবে স্বতন্ত্র পাথ্ বলতে কী বোঝায় রৈখিকভাবে স্বতন্ত্র পাথগুলো একটা প্রোগ্রামের কন্ট্রোল ফ্লো দ্বারা বর্নিত হয় কন্ট্রোল ফ্লও গ্রাফ যা নিয়ে আমরা আগের সেশনে আলোচনা করছিলাম এই গ্রাফ হলো প্রোগ্রামের একটি রাফ উপস্থাপনা গ্রাফের নোডগুলো প্রোগ্রামের স্টেটমেন্টগুলোকে নির্দেশ করে এবং এটা প্রোগ্রামের মধ্যে দিয়ে যে ক্রমে কন্ট্রোল বাহিত হয় বা যে ক্রমে স্টেটমেন্টগুলো সম্পাদিত হয় তা নির্দেশ করে একটা ট্রিভিয়াল প্রোগ্রামে যেখানে কন্ট্রোলের রৈখিক স্থানান্তর ঘটে সেখানে কোনো ব্রাঞ্চ থাকে না এটা একটা সাধারণ রৈখিক গ্রাফ হবে অন্যদিকে বাস্তবসম্মত প্রোগ্রামের ক্ষেত্রে আমরা বেশ জটিল গ্রাফ পাবো আমরা একটা প্রোগ্রামের জন্য কন্ট্রোল ফ্লো গ্রাফ আঁকতে চাই যাতে আমরা রৈখিকভাবে স্বতন্ত্র পাথ্ বলতে কি বোঝায় এবং এদের জন্য প্রয়োজনীয় কভারেজকে ব্যাখ্যা করতে পারি এবং পাথ্ টেস্টিং সম্পর্কে জানতে পারি তাহলে প্রোগ্রামের জন্য আমরা কিভাবে কন্ট্রোল ফ্লো গ্রাফ আঁকবো দেখে নেওয়া যাক সবার প্রথমে আমাদেরকে প্রোগ্রামের সমস্ত নোড সমস্ত স্টেটমেন্টগুলোকে সংখ্যা দ্বারা চিহ্নিত করতে হবে এবং প্রতিটি প্রোগ্রামের জন্য গ্রাফের মধ্যে একটা করে নোড আঁকতে হবে এবং এক নোড থেকে অপর নোড কন্ট্রোলের স্থানান্তর সম্ভব হচ্ছে কিনা তা লক্ষ্য করতে হবে এরপর আমরা একটা এজ্ আঁকবো তাহলে এই প্রোগ্রামের জন্য এটা ব্যবহার করে আমরা এই ধরনের একটা গ্রাফ পাচ্ছি কিন্তু আমাদেরকে সিস্টেমেটিক পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে যদি আমাদেরকে একটা আর্বিট্রারি বা যেকোনো ধরনের প্রোগ্রাম দেওয়া হয় তাহলে এর জন্য আমি কিভাবে CFG অঙ্কন করব আমাদের জানা দরকার যে প্রতিটি স্ট্রাকচার্ড প্রোগ্রাম তিন ধরনের স্টেটমেন্ট নিয়ে গঠিত হয় সিক্যুয়েন্স স্টেটমেন্টগুলোর ক্ষেত্রে একটা স্টেটমেন্ট সম্পাদিত হওয়ার সাথে সাথেই পরবর্তী স্টেটমেন্টটি সম্পাদিত হতে শুরু করে যদিও তারা সিক্যুয়েন্স ধরণের স্টেটমেন্ট সিলেকশন ধরণের স্টেটেমেন্টগুলোর ক্ষেত্রে এগুলো যদি ইফ হয় তাহলে এরপর তা এলস এ সুইচ করে যাবে ইটারাশন স্টেটেমেন্টগুলো হলো ফর হোয়াইল ডু হোয়াইল ইত্যাদি ধরণের লুপগুলি যদি আমরা এই ধরণের স্টেটেমেন্টগুলোর সাপেক্ষে একটা ফ্লো আঁকতে পারি এর এজগুলো CFG তে দরকার পড়বে এরপর আমরা প্রোগ্রামটিকে পর্যবেক্ষণ করতে পারি এজন্য প্রতিটি স্টেটমেন্টের জন্য আমরা এজগুলোকে আঁকতে পারি আমরা অর্বিট্রারি প্রোগ্রাম দেওয়া থাকলে CFG অঙ্কন করতে সক্ষম হবো এখন সিকোয়েন্সকে লক্ষ্য করা যাক এটা হলো সবথেকে সহজ তাহলে a 5 এটি নির্বাহিত হওয়ার সাথে সাথেই পরবর্তী স্টেটমেন্ট নির্বাহিত হয় একেই সিক্যুয়েন্স স্টেটমেন্ট বলে এবং এটা সবথেকে সহজ পদ্ধতি তাহলে প্রথমটি সম্পাদন সম্পন্ন হওয়া মাএই b সম্পাদিত হতে শুরু করে সুতরাং এক্ষেত্রে কোনো দ্বিধা বা অনিশ্চয়তা নেই আমরা 1 থেকে 2 তে একটা এজ্ অঙ্কন করলাম এখন এখানে সিলেকশনও খুব একটা কঠিন হবে না যদি a b হয় তাহলে c 3 হবে অন্যথায় c 5 এবং এটা হলো সিলেকশন এর পর একটা সিকোয়েন্স স্টেটমেন্ট সিকোয়েন্স ধরনের স্টেটমেন্টগুলোর ক্ষেত্রে 1 থেকে কন্ট্রোল হয় 2 বা 3 স্থানান্তরিত হয় এবং 2 অথবা 2 বা 3 কন্ট্রোল সম্পূর্ণ করার সাথে সাথে পরবর্তী স্টেটমেন্টে চলে যায় সুতরাং একটা সিলেকশন স্টেটমেন্ট এর সাপেক্ষে খুব সহজেই আমরা CFG আঁকতে পারি কিন্তু জাতীয় সমান্য জটিলতা রয়েছে এবং যার জন্য সামান্য বোঝাপড়ার প্রয়োজন পড়ে তা হল ইটারেশন আমাদের কাছে এই গ্রুপের কিছু হোয়াইল কন্ডিশন এবং দুটো স্টেটমেন্ট রয়েছে এবং এছাড়াও সেখানে একটা সিক্যুয়েন্স স্টেটমেন্ট রয়েছে তাহলে আমরা এগুলোকে 1 2 3 4 সংখ্যা দ্বারা চিহ্নিত করেছি এবং 1 থেকে কন্ট্রোল 2 এ আসে 2 থেকে 3 এ তাহলে হোয়াইল সত্য হিসাবে নির্ধারিত হলে এক্সপ্রেশনও সত্য হিসাবে নির্ধারিত হয় কন্ট্রোল 1 থেকে 2 এ 2 থেকে 3 এ আসে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি পর্যবেক্ষণ করতে হবে তা হলো 3 থেকে কন্ট্রোল 4 এ আর আসে না 3 এর পর লুপ এক্সপ্রেশন নির্ধারিত হয় সেইজন্য 3 এর পর আমরা এই এজ্ এঁকেছি যাতে ইটারেশনের পর লুপ এক্সপ্রেশন মূল্যায়িত হয় এবং যদি লুপ এক্সপ্রেশন মিথ্যা হয় তাহলে তখন কন্ট্রোল পরবর্তী স্টেটেমেন্টে স্থানান্তরিত হয়ে যায় অনেকেই এই ভুলটা করে তারা 3 থেকে 4 এ কন্ট্রোলের ট্রানস্ফার এঁকে ফেলে কিন্তু 3 থেকে 4 এ কন্ট্রোলের স্থানান্তর ঘটে না সুতরাং সবসময় 3 থেকে লুপ এক্সপ্রেশনের মূল্যায়ন করা হয় এই লুপ এক্সপ্রেশনের মূল্যায়ন করা হয়ে গেলে এবং যদি এই মূল্যায়নের মান মিথ্যা হয় সেক্ষেত্রে 4 পর্যন্ত এজকে অঙ্কন করা হয় একটা কন্ট্রোল ফ্লো গ্রাফে আমরা কোনো কন্ডিশন লিখিনা যে এর মান সত্য হয় অথবা এর মান মিথ্যা হয় ইত্যাদি যা আমরা ফ্লো চার্টে করে থাকি কিন্তু CFG তে যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল একটি নোড থেকে অপর নোডে স্থানান্তরিত হতে পারছে আমরা এজ অংকন করতে পারি এখন পাথের সংজ্ঞার দিকে লক্ষ্য করা যাক পাথ্ হলো কন্ট্রোল ফ্লো গ্রাফের স্টার্ট নোড থেকে শুরু করে টার্মিনাল নোড পর্যন্ত একটি নোড এবং এজের ক্রম তাহলে এটি হলো নোড এজ্ জোড়ের যে কোনো একটি যা প্রোগ্রামের স্টার্ট নোড থেকে শুরু হয়ে একটি টার্মিনাল নোডে শেষ হয় তাকে বলা হয় একটি পাথ এবং মনে রাখা দরকার যে একটা প্রোগ্রামে এক্সিট এবং বিভিন্ন গ্রাজের কারণে অনেকগুলো টার্মিনাল নোড থাকতে পারে একটি বিষয় হলো লুপের উপস্থিতিতে পাথগুলির সংখ্যা অনেক বেশি হতে পারে কারণ এটা হলো একটি প্রোগ্রামের শুরুর নোড থেকে শেষ নোড পর্যন্ত নোডগুলোর যে কোনো ক্রম যদি ইটেরেশনের দিকে লক্ষ্য করা যায় তাহলে 1 থেকে 4 অর্থাৎ 1 2 3 4 হলো একটা পাথ 1 2 3 1 2 3 4 একটা পাথ হবে 1 2 3 1 2 3 1 2 3 এবং 4 একটা পাথ হবে সুতরাং লুপের প্রতিটি ইটেরেশনের জন্য একটা করে নতুন পাথ্ থাকবে এবং যদি লুপের মধ্যেকার সমস্ত কাজগুলোকে তোমাদের প্রয়োজন পড়ে তাহলে সম্পাদিত টেস্ট কেসগুলোর নাম্বার অনেক বেশি হবে এবং যেকোনো ব্যবহারিক প্রোগ্রামের ক্ষেত্রে আমরা সমস্ত পাথ টেস্টিংকে অর্জন করতে পারিনা এই কারণে আমাদেরকে সঠিকভাবে স্বতন্ত্র পাথের ধারণাটিকে ব্যাখ্যা করতে হবে যা টেস্টিংয়ের মাধ্যমে পাথ টেস্টিং হিসাবে প্রায় সমস্ত এজ অর্জন করবে কিন্তু এর জন্য পরিচালনযোগ্য সংখ্যক টেস্ট কেসের প্রয়োজন এখন রৈখিকভাবে স্বতন্ত্র পাথ্ বলতে কী বোঝায় তা দেখা যাক এবং এরপর আমাদের এই রৈখিকভাবে স্বতন্ত্র পাথগুলির জন্য কভারেজের প্রয়োজন হবে ধরা যাক আমাদের কাছে p1 থেকে pn পর্যন্ত একটা পাথ রয়েছে তখন আমরা বলি p হলো p1 থেকে pn পর্যন্ত পাথের একটা রৈখিক বিন্যাস যদি আমাদের কাছে a1 থেকে an ইন্টিজার এমনভাবে থাকে যে pi ai pi রৈখিক বিন্যাসের ফলাফলস্বরূপ পাথ্ p কে পাওয়া যাবে এর অর্থ হলো একটা পাথ নোড এবং এজের একটি সেট হিসেবে উপস্থাপিত হয় সুতরাং একটা পাথ হলো একটা রৈখিক সংযোজন বা দুটো পাথের সংযোজন তারমানে এটি রৈখিকভাবে স্বতন্ত্র নয় অর্থাৎ একটা পাথের সেট রৈখিকভাবে স্বতন্ত্র হতে পারে যদি কোনো পাথ্ সেট অপর পাথ্ সেটের সাথে রৈখিক বিন্যাস গঠন না করে অন্যভাবে বলতে গেলে আমরা বলি যে রৈখিকভাবে স্বতন্ত্র পাথগুলোর সেটের প্রতিটি পাথ্ অন্ততপক্ষে একটা এজ্ হিসাবে থাকে যেটা সেটের অন্যান্য পাথগুলির রৈখিক বিন্যাস থেকে পাওয়া যাবে না তাহলে যে কোনো পাথ্ই রৈখিকভাবে স্বতন্ত্র পাথে থাকবে না রৈখিকভাবে স্বতন্ত্র পাথগুলো অন্যান্য অংশের পাথগুলোর রৈখিক বিন্যাস দ্বারা পাওয়া সম্ভব নয় এবং এখানে অন্ততপক্ষে একটা এজ্ থাকতে হবে যা অন্যান্য পাথের অন্তর্ভুক্ত নয় সুতরাং এটাই হলো রৈখিকভাবে স্বতন্ত্র পাথের উদাহরণ এখন একটা রৈখিকভাবে স্বতন্ত্র পাথের উদাহরণ লক্ষ্য করা যাক যদি আমরা রৈখিকভাবে স্বতন্ত্র পাথগুলোর সেটকে লক্ষ্য করি এখানে আমাদের কাছে 1 4 আছে যদি 1 স্টার্ট নোড এবং 4 টার্মিনাল নোড হয় 1 4 হলো একটা পাথ 1 2 3 4 ও একটা পাথ কিন্তু এরা রৈখিকভাবে স্বতন্ত্র নয় তার কারণ দ্বিতীয়টি কোনো নতুন এজ সংযোজিত করে না তাহলে প্রোগ্রামের যেকোনো পাথ যেটা অন্ততপক্ষে একটা নতুন এজকে সংযোজিত করে যা অন্যান্য স্বতন্ত্র পাথগুলোতে অন্তর্ভুক্ত নেই আমরা তাকে স্বতন্ত্র পাথ বলি এখন যদি একটা 5 বা 7 লাইনের ছোটো প্রোগ্রাম থাকে আমরা কন্ট্রোল ফ্লোও গ্রাফ পরীক্ষার মাধ্যমে রৈখিকভাবে স্বতন্ত্র পাথগুলির সেটকে সহজেই সনাক্ত করতে পারব কিন্তু যদি প্রোগ্রামটিতে কুড়ি বা তিরিশটা নোড থাকে এবং 50টি এজ থাকে তখন গ্রাফটিকে পর্যবেক্ষণ করা এবং রৈখিকভাবে স্বতন্ত্র পাথগুলোর সেটকে খুঁজে বার করা অত্যন্ত জটিল হয়ে পড়ে এই ধরনের একটা প্রোগ্রাম যাতে কুড়িটা স্টেটমেন্ট রয়েছে সেক্ষেত্রে তোমাদের এক বা দুই সপ্তাহ এই রৈখিকভাবে স্বতন্ত্র পাথগুলিকে শনাক্ত করতে করতে কাটিয়ে দিতে হবে এবং এই কারণে সাধারণত কেউ এই রৈখিকভাবে স্বতন্ত্র পাথগুলির সেটকে শনাক্ত করতে চেষ্টা করেনা কিন্তু আমরা এই কনসেপ্টটিকে পাথ টেস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাহলে আমরা কিভাবে পাথ টেস্টিং সম্পাদন করি McCabe's সাইক্লোমেটিক মেট্রিক সম্পর্কে আমাদের ধারণা রয়েছে একটা কন্ট্রোল ফ্লোও গ্রাফ দেওয়া থাকলে এই McCabe's সাইক্লোমেটিক মেট্রিককে গণনা করা অত্যন্ত সহজ হয় আমরা শুধুমাত্র গ্রাফটিকে পর্যবেক্ষণের মাধ্যমে এই মেট্রিককে গণনা করতে পারি অথবা আমরা এমন কিছু টুল ব্যবহার করতে পারি যা খুব সহজেই কন্ট্রোল ফ্লো গ্রাফ থেকে McCabe's সাইক্লোমেটিক মেট্রিক গণনা করে দেবে অথবা প্রোগ্রাম কোড দিলে এটা নিজে থেকে কন্ট্রোল ফ্লো গ্রাফ এবং McCabe's সাইক্লোমেটিক মেট্রিক গণনা করে দেবে এবং সেই সংখ্যাটিকে ডিসপ্লে করবে তাছাড়া তোমরা কন্ট্রোল ফ্লোও গ্রাফের পর্যবেক্ষণের মাধ্যমে এই মেট্রিকের মান পেতে পারো McCabe's মেট্রিক হলো প্রকৃতপক্ষে রৈখিকভাবে স্বতন্ত্র পাথগুলোর সংখ্যার সীমা তাহলে আমরা যদি McCabe's মেট্রিককে জানি তাহলে আমরা প্রোগ্রামে সবথেকে বেশি কতগুলো পাথের খোঁজ করতে হবে তার সম্পর্কেও জানি যদি McCabe's মেট্রিক 10 হয় তাহলে আমরা সর্বাধিক 10টি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পাথের সন্ধান করবো তাহলে যদি আমরা McCabe's মেট্রিককে গণনা করতে পারি এটা আমাদেরকে পাথ কভারেজ অর্জনের জন্য কমপক্ষে কতগুলি টেস্ট কেসের প্রয়োজন তা জানতে সাহায্য করবে এখন দেখা যাক কিভাবে এই McCabe's মেট্রিককে গণনা করা যায় যদি আমাদের কাছে CFG থাকে তাহলে আমরা গ্রাফে থাকা এজগুলোর সংখ্যার সাথে নোডর সংখ্যার বিয়োগ কররি এবং ফলাফলের সাথে 2 যোগ করি তাহলে আমরা e n 2 কে সাইমেটিক মেট্রিক হিসেবে পাবো এর ফলে প্রোগ্রামটিকে স্বয়ংক্রিয় করা সহজ হবে আমরা সহজেই কন্ট্রোল ফ্লো গ্রাফ আঁকতে পারবো এবং কন্ট্রোল ফ্লোও গ্রাফ থেকে আমরা সাইক্রমেটিক মেট্রিকের মান পাবো তাহলে এই গ্রাফের জন্য সাইক্রোমেটিক মেট্রিক হলো এখানে সাতটি এজ রয়েছে এবং ছটি নোড রয়েছে সুতরাং 7 6 2 অর্থাৎ 3 এছাড়াও সাইক্লোমেটিক মেট্রিক গণনা করার অন্যান্য উপায় রয়েছে এই অ্যাপ্রোচটিকে আমরা লক্ষ্য করলাম এখন e n 2 এটাকে খুব সহজেই স্বয়ংক্রিয় করা যাবে আমরা শুধুমাত্র CFG কে পর্যবেক্ষণ করেই সাইক্লোমেটিক মেট্রিককে গণনা করতে পারব তোমাদেরকে শুধুমাত্র পর্যবেক্ষণ করতে হবে এবং সাইক্লোমেটিক কম্প্লেক্সিটি কি তা বলতে হবে আমরা এটা কিভাবে সম্পাদন করি আমরা এখানে গ্রাফটিকে লক্ষ্য করি এবং বাউন্ডেড এরিয়ার মোট সংখ্যাকে খুঁজে বের করতে চেষ্টা করি এখানে কতগুলো বাউন্ডেড এরিয়া রয়েছে তার সাথে 1 যোগ করলে আমরা সাইক্লোমেটিক মেট্রিক বলা হয় এবং একটা বাউন্ডেড এরিয়ার সংজ্ঞা হল এটা একটা অঞ্চল যা সিক্যুয়েন্সের নোড এবং এজ্ দ্বারা পরিবেষ্টিত হয়েছে এবং এই সংখ্যাকে অবশ্যই e n 2 এর মানের সাথে সমান হতে হবে এখন এটা লক্ষ্য করা যাক তাহলে এখানে কতগুলো বাউন্ডেড এরিয়া রয়েছে তাহলে এখানে একটা বাউন্ডেড এরিয়া এবং এখানে অপর বাউন্ডেডটি রয়েছে অর্থাৎ এখানে দুটো বাউন্ডেড এরিয়া রয়েছে এবং এরফলে বাউন্ডেড এরিয়াগুলির সংখ্যা প্লাস 1 ইকুয়াল টু 3 হয় এবং এটা e n 2 এই ফলাফলের সাথে সমান হয় এরমান 3 হয় অর্থাৎ 7 6 2 বাউন্ডেড এরিয়ার সংখ্যা হলো 2 এবং সাইক্লোমেটিক কম্প্লেক্সিটি হলো 3 McCabe's মেট্রিক টেস্টিংয়ের সমস্যা এবং নির্ভরযোগ্যতা প্রদান করে তাহলে একটা প্রোগ্রামের সাইক্লোম্যাটিক মেট্রিক যদি 50 হয় তাহলে আমরা জানি যে আমাদের অন্ততপক্ষে 50টি টেস্ট কেসের প্রয়োজন হবে এবং আমি এটাও জানি যে এই প্রোগ্রাম অত্যন্ত জটিল কারণ এতে পঞ্চাশটা টেস্ট কেসের প্রয়োজন হয় এই কারণে এই টেস্টিংয়ের জন্য খুব বেশি প্রচেষ্টার প্রয়োজন হয় এছাড়াও 50টি টেস্ট কেস দিয়ে পরীক্ষা করবার পরও এরমধ্যে বাগ্ থাকার সম্ভাবনা খুব বেশি সুতরাং পঞ্চাশটা টেস্ট কেস অর্থাৎ 50টা McCabe's মেট্রিক নির্দেশ করে যে সেখানে অনেক বেশি সংখ্যক ব্রাঞ্চ রয়েছে এবং কোডটি ভালো নয় সাধারণত কোম্পানিগুলোর 10 এর কম McCabe's মেট্রিকযুক্ত কোডের প্রয়োজন হয় সুতরাং সাইক্লোম্যাটিক মেট্রিক গণনা করার প্রথম মেথড হলো e n 2 যা স্বয়ংক্রিয় করার পক্ষে উপযোগী একটা ছোট প্রোগ্রাম লেখো যা সাইক্লোম্যাটিক কম্প্লেক্সিটিকে e n 2 দ্বারা গণনা করবে সুতরাং আমরা স্বতন্ত্র পাথগুলোর কভারেজ নিশ্চিত করার জন্য কত সংখ্যক টেস্ট কেসের পরিকল্পনা করতে হবে তার একটা ধারণা প্রদান করছি এছাড়াও সাইক্লোম্যাটিক কম্প্লেক্সিটি গণনা করার অপর একটি পদ্ধতিও রয়েছে শুধুমাত্র প্রোগ্রামটিকে লক্ষ্য করো CFG কে লক্ষ্য করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র প্রোগ্রামটিকে চাক্ষুষ পর্যবেক্ষণ করো এবং কতগুলো ব্রাঞ্চ এক্সপ্রেশন সেখানে রয়েছে তা খুঁজে বার করো এর সাথে 1 যোগ করলে তোমরা সাইক্লোম্যাটিক মেট্রিক পেয়ে যাবে প্রোগ্রামটিকে লক্ষ্য করো এবং সেখানে কতগুলো ব্রাঞ্চ এক্সপ্রেশন রয়েছে কতগুলো ইফ হোয়াইল এই ধরণের স্টেটমেন্টগুলো রয়েছে এছাড়া সাইক্লোম্যাটিক মেট্রিক প্রভৃতি বিষয়ে জেনে রাখা সেখানে কত সংখ্যক পাথ্ রয়েছে তা আমরা জানি কতগুলি রৈখিকভাবে স্বতন্ত্র পাথ্ সেখানে রয়েছে যারা পাথগুলিকে জানি না এবং কতগুলো পাথের প্রয়োজন তা জানা সত্ত্বেও CFG তে ওই কোডের মধ্যে ওই অংশগুলোকে খুঁজে বের করা কঠিন হবে কিন্তু আমাদের টেস্টিংয়ে এই পাথগুলোকে খুঁজে বের করার কোনো প্রয়োজন পড়বে না পাথ্ টেস্টিংয়ে আমাদেরকে ঐবসব পাথ্গুলোকে খুঁজে বের করতে হয় না এবং টেস্ট কেসগুলোকে সম্পাদিত করার জন্য লিখে রাখার কোনো প্রয়োজন পরে না আমরা সাধারণত রেনডম টেস্ট কেসের মাধ্যমে প্রোগ্রামটিকে এক্সিকিউট করে থাকি আমরা ব্রাঞ্চ কি অর্জিত কভারেজের পরিমান কি ইত্যাদি পরিমাপ করতে চেষ্টা করি যতক্ষন আমরা উচ্চ পাথ কভারেজ অর্জন করতে পারছি তখন আমরা বলতে পারি যে পথ কভারেজ বা পাথ্ টেস্টিং সম্পন্ন হয়েছে সুতরাং সাইক্লোম্যাটিক কমপ্লেক্সিটি হলো খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা এর থেকে কোডের কোয়ালিটি সম্পর্কে জানা যায় প্রোগ্রামের নিভরতা সম্পর্কে জানা যায় আমাদের কাছে ডায়নামিক প্রোগ্রাম এনালাইজার নামে একটা ছোট টুল রয়েছে এই ডায়নামিক প্রোগ্রাম অ্যানালাইজার প্রকৃতপক্ষে কতগুলি রৈখিকভাবে স্বতন্ত্র পাথকে কভার করা হয়েছে তার ডিসপ্লে করে এবং এই ধরনের একটা প্রোগ্রাম লেখা খুব একটা কঠিন নয় আসলে আমি তোমাদেরকে ডায়নামিক প্রোগ্রাম এনালাইজার লেখার জন্য একটা এসাইনমেন্ট দিতে চাই একটা ছোট কোড দেওয়া থাকলে আমরা একটা প্রোগ্রাম লিখে ফেলতে পারব যাতে আমরা সেই প্রোগ্রামের কন্ট্রোল ফ্লোও গ্রাফ তৈরি করতে পারি এই কন্ট্রোল ফ্লোও গ্রাফের নোডগুলো হলো বিভিন্ন স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট এর ধরনের উপর নির্ভর করে এজগুলো কি রকম হতে পারে তা আমরা জানি প্রোগ্রাম সম্পাদিত হওয়ার দরুন CFG তৈরি করা হয়ে গেলে যে এজগুলো টেস্ট কেসগুলোর দ্বারা সম্পাদিত হয়েছে সেগুলোকে চিহ্নিত করি যতক্ষণ পর্যন্ত টেস্ট কেসগুলো অন্ততপক্ষে একটা নতুন এজ্ সম্পাদন করছে ততক্ষণ পর্যন্ত আমরা জানি যে একটা নতুন পাথ্ সম্পাদিত হচ্ছে একটা CFG দেওয়া থাকলে যা তোমরা সহজেই একটা প্রোগ্রাম কোড থেকে পেতে পারো আমরা McCabe's মেট্রিকের সাহায্যে মোট পাথের সংখ্যা জানতে পারব এবং এরপর যেহেতু টেস্ট কেসগুলো সম্পাদিত হচ্ছে আমরা টেস্ট কেসগুলো যে পাথগুলোকে কভার করছে তার সংখ্যা নির্ধারণ করতে পারব এবং এরপর আমরা কত শতাংশ পাথ্ কভারেজ অর্জিত হয়েছে তা নির্ধারণ করতে পারব কিন্তু একটা খুব ছোট প্রোগ্রামের ক্ষেত্রে আমরা প্রতিটি পাথ বরাবর এক্সিকিউট করার জন্য টেস্ট কেসগুলোকে প্রস্তুত করতে পারি অবশ্যই বড় প্রোগ্রামের ক্ষেত্রে সেটা বাস্তবসম্মত নয় সুতরাং ছোট প্রোগ্রামের ক্ষেত্রে আমরা সবার প্রথমে সাইক্লোম্যাটিক কমপ্লেক্সিটি কি তা নির্ধারণ করি রৈখিকভাবে স্বতন্ত্র পাথগুলোকে নির্ধারণ করি এবং এরপর টেস্ট কেসগুলোকে প্রস্তাব করা হয় ডিজাইন করা হয় যে টেস্ট কেসগুলো পাথগুলোকে নির্ধারণ করবে সুতরাং এটা একটা উদাহরণ মাত্র একই উদাহরণ কোডের ক্ষেত্রেও ব্যবহার করা হয় এবং তখন আমরা সেখানে দুটো ডিসিশন স্টেটমেন্ট দেখতে পাই এবং এরফলে এর সাইক্লোম্যাটিক কমপ্লেক্সিটি হয় 3 আমরা তিনটে পাথ পর্যন্ত আশা করব কিন্তু প্রকৃতপক্ষে আমরা দুটো রৈখিকভাবে স্বতন্ত্র পাথ্ পাব তাহলে 1 2 3 5 1 6 এবং 1 2 4 5 1 6 হলো দুটি স্বতন্ত্র পাথ্ এবং অন্যান্য পাথগুলো এই দুটি পাথের অন্তর্ভুক্ত বা রৈখিক বিন্যাস হিসাবে থাকে তখন আমরা টেস্ট কেসগুলো পেতে পারি x1 y1 x1 y2 ইত্যাদি যেগুলো একটা ছোটো তিন বা চার লাইনের প্রোগ্রামের জন্য ওই টেস্ট কেসগুলোকে সম্পাদন করবে আমরা খুব সহজেই CFG আঁকতে পারি এবং McCabe's মেট্রিক নির্ধারণ করতে পারি যার থেকে আমরা টেস্ট কেসগুলোর সংখ্যার উর্ধ্বসীমা পাচ্ছি এবং এরপর আমরা ওই টেস্ট কেসগুলোকে লিখে ফেলি এবং পাথগুলোকে সম্পাদন করা হয়েছে কিনা তা চেক করি এখন সাইক্লোম্যাটিক কম্প্লেক্সিটির একটা আকর্ষণীয় প্রয়োগ লক্ষ্য করা যাক আমরা ইতিমধ্যে দেখেছি যে একটা কোডের ক্ষেত্রে McCabe's মেট্রিক কোডটি টেস্ট হয়ে যাওয়ার পর কতগুলো এরর কোডের মধ্যে উপস্থিত রয়েছে তা নির্দেশ করে এছাড়াও একজন তৃতীয় ব্যক্তিকে কোডটা দেওয়া হলে কোডটাকে বোঝবার জন্য সেই ব্যক্তিকে কতটা চেষ্টা করতে হবে তাও এটি নির্দেশ করে তাহলে McCabe's মেট্রিক হলো প্রোগ্রামের সাইকোলজিকাল কম্প্লেক্সিটি বা মনস্তাত্ত্বিক জটিলতার পরিমাপ বা এই প্রোগ্রামের ডিফিকাল্টি লেভেল এমন একজন ব্যক্তি যে এই কোড ডেভেলপমেন্ট এর সাথে যুক্ত ছিল না তাকে এই কোডটা দাও এবং তাকে কোডটা বুঝতে অনুরোধ করো এই কোডটা বোঝার জন্য যে পরিমাণ প্রচেষ্টা করতে হবে তা সাইক্লোম্যাটিক কম্প্লেক্সিটির সাথে সম্পর্কযুক্ত সাইক্লোম্যাটিক কম্প্লেক্সিটি যদি 50 হয় তাহলে সেই ব্যক্তিকে কোডটি বোঝবার জন্য যথেষ্ট পরিমাণে প্রচেষ্টা করতে হবে এবং যদি এটা 10 বা 5 বা 1 হয় তাহলে কোডটিকে বোঝবার জন্য তার খুব অল্প সময় লাগবে এটা কেন হয় যদি সাইক্লোম্যাটিক কম্প্লেক্সিটি বেশি হয় তাহলে কেন তাকে একটা কোড বুঝে নিতে প্রচুর সময় ব্যয় করতে হয় এর উত্তর হলো একটা কোডকে বোঝার জন্য আমরা আসলে কোডের মধ্যেকার সমস্ত রৈখিকভাবে স্বতন্ত্র পাথগুলোকে ট্রেস করে থাকি আমরা আউটপুটকে লক্ষ করি এবং খুঁজতে চেষ্টা করি কোন ইনপুটের দ্বারা এই আউটপুটগুলো উৎপন্ন হয়েছে অথবা আমরা ইনপুটগুলোকে লক্ষ্য করি এবং কি ধরনের আউটপুট তৈরি হয়েছে তা পর্যবেক্ষণ করি প্রোগ্রামকে বোঝার এই দুই ধরনের উপায়ে আমরা আসলে অসচেতনভাবে প্রোগ্রামের পাথগুলোকে অতিক্রম করি সুতরাং কোড ভালোভাবে বুঝতে হলে আমাদের প্রোগ্রামের মধ্যে দিয়ে সমস্ত পাথ্গুলো অতিক্রম করতে হবে এবং যদি পাথগুলোর সংখ্যা বেশি হয় তাহলে অবশ্যই কোডের মধ্যেকার সব পাথ্গুলো অতিক্রম করতে অনেক সময় লাগবে তাহলে এখানেই এই সেশনটা শেষ করছি আমরা পরবর্তী সেশনে এই আলোচনা চালিয়ে যাবো Glossary English word Word Meaning Linearly independent লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রৈখিকভাবে স্বতন্ত্র Realistic রিয়ালিস্টিক বাস্তবসম্মত False ফলস্ মিথ্যা Transfer ট্রান্সফার স্থানান্তর True ট্রু সত্য Value ভ্যালু মান Welcome ওয়েলকাম স্বাগত